ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স I এর লেকচারগুলিতে আবার আপনাকে স্বাগতম এবং এটি লেকচার নম্বর 26 আমরা বিটা এবং গামা ফাংশন নিয়ে আলোচনা চালিয়ে যাব সুতরাং এইগুলি ইম্প্রপার ইন্টিগ্রালের বিশেষ ধরণের উদাহরণ এবং আজ আমরা প্রধানত তাদের বৈশিষ্ট্য এবং কীভাবে সেই ইন্টিগ্রালগুলি গণনা করব সে সম্পর্কে কথা বলব এবং শেষ বক্তৃতায় আমরা ইতিমধ্যেই ইন্টিগ্রালগুলির কনভারর্জেন্স দেখেছি এবং যদি আপনি মনে করেন যে বিটা ফাংশনটি ছিল এই ইম্প্রপার ইন্টিগ্রাল 01xm 11 xn 1dx যা কনভার্জ করে যখন এই mn0 হয় এটি এখানে পাওয়ার এক্সপোনেন্ট সুতরাং m এবং n নিশ্চিতভাবে পজিটিভ এবং যখন mn≤0 হয় তখন এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় এবং আমরা গামা ফাংশনটির জন্যও দেখেছি যে এই ইন্টিগ্রালটি এই মিশ্রিত প্রকারের ইম্প্রপার ইন্টিগ্রাল 0e xxn 1dx এটি কনভার্জ হয় যদি এই n0 হয় এবং ডাইভার্জ হয় যখন n≤0 প্রথমে আমরা এই বিটা ফাংশনের একটি দুর্দান্ত বৈশিষ্ট্য যা হল প্রতিসম বৈশিষ্ট্য এবং এটি Bmn01xm 11 xn 1dx এর জন্য ইম্প্রপার ইন্টিগ্রাল সে বিষয়ে আলোচনা করব এবং আমরা যদি এখানে 1 x y এর বিকল্প রাখি তবে আমরা সহজেই দেখতে পাই যে BmnBnm হয় এখানে এটি করা যাক সুতরাং আমরা যদি এখানে 1 x y প্রতিস্থাপন করি এর অর্থ হল এর বিয়োগ এই dx dy এবং তারপরে এই ইন্টিগ্রালটি সুতরাং তারপরে x 0 আর y 1 এবং তারপরে আমাদের এখানে 0 রয়েছে সুতরাং xm 1 এখানে x থেকে 1 y হয় সুতরাং xm 1 আমাদের m 1 আছে এবং 1 xy সুতরাং yn 1 এবং এই dx dy এটি আমরা এখন উল্টো করতে পারি তাহলে 01yn 11 ym 1dy সুতরাং এটি আবার বিটা ফাংশন এবং যা আমাদের নোটেসন অনুসারে এটি বিটা দ্বারা চিহ্নিত করা হবে সুতরাং এটি এখানে 1 ym 1 এটি yn 1 আমাদের নোটেসন অনুসারে এটি Bnm এই BmnBnm সুতরাং আমাদের এখানে প্রতিসম বৈশিষ্ট্য রয়েছে আমরা এই Bmn বা Bnm গণনা করি বা না করি সেটা কোন ব্যাপার নয় এখন আপনি পরের আলোচনায় মন দিন এবং সুতরাং এই বিটা ফাংশনটি কীভাবে মূল্যায়ন করবেন প্রশ্নটি হল গণনা করা নিয়ে কারণ এগুলি স্পেশাল ইন্টিগ্রাল ইম্প্রপার ইন্টিগ্রাল এবং এই বিটা ফাংশনগুলি গণনার জন্য বিশেষ যত্ন নিতে হবে ধরুন এখানে n একটি পজিটিভ সংখ্যা সুতরাং অনেক ক্ষেত্রে আমরা এটি নিয়ে আলোচনা করতে পারি বা আমরা খুব সাধারণ ভাবে সেই ইন্টিগ্রালটি গণনা করতে পারি সুতরাং প্রথম স্থানটি আমরা এখানে বিবেচনা করছি যখন n একটি পজিটিভ সংখ্যা হয় সুতরাং এই ক্ষেত্রে আমরা এই Bmn01xm 11 xn 1dx কে নিচ্ছি এবং এখন যদি আমরা ভাগে ভাগে এটা ইন্টিগ্রেট করি এবং এই n টিকে পজিটিভ ইন্টিজার হিসাবে নিই তবে আমরা ফাংশনের এই অংশটির ডিফারেন্সিয়েট করব এবং তারপরে এটি ইন্টিগ্রেশন করব যখন আমরা এই ইন্টিগ্রেশনটি ভেঙে ভেঙে করব এটি এখানে হবে ইন্টিগ্রেশন xmm1 xn 10101xmmn 11 xn 2dx n 1m01xm1 xn 2dx n 1n 2n n 1mm1mn 201xmn 2dx n 1 mm1mn 1 সুতরাং আমরা যখন এই m টিকে পজিটিভ বলে ধরে নিই এবং আমরা জানি যে এই বিটা একটি প্রতিসম ফাংশন যা আমরা একটু আগেই দেখেছি এখানে কোনও সমস্যা নেই আপনি অনুরূপ সূত্রটি পাবেন এই m টি n দ্বারা প্রতিস্থাপন করা হবে এই ক্ষেত্রে আমরা সবেমাত্র দেখলাম যখন আমরা কোনও পজিটিভ সংখ্যা নিয়েছি সুতরাং আমরা যখন কোনও পজিটিভ ইন্টিজার নিয়েছি তখন আমরা এই Bmnn 1 mm1mn 1 পেয়েছি এবং আমরা একই ধরণের গণনাগুলি করতে পারি যখন m পজিটিভ ইন্টিজার হয় এবং সেই ক্ষেত্রে আমরাও একইরকম ফলাফলই পাব ফলাফলটি হবে কেবলমাত্র আমরা এই m টিকে n দ্বারা প্রতিস্থাপন করতে পারি আমরা এখানে এই এক্সপ্রেশনটি পাব m 1 nn1mn 1 যদি উভয়ই ইন্টিজার m এবং n হয় তবে আমাদের ক্ষেত্রে আপনারা হয় উদাহরণস্বরূপ এই কেস টি নিতে পারেন সুতরাং যখন এখানে m টিও ইন্টিজার হয় তাই এর অর্থ আমাদের কাছে mm1রয়েছে এবং এই গুণফলে আবার 1 এর পার্থক্যের সাথে এই ইন্টিজারগুলি উপস্থিত Bmnm 1 n 1 mn 1 এখন গামা ফাংশনটি গণনা করব আমাদের এই ইন্টিগ্রাল n10e xxndx আছে এবং আপনি একই ধারণা ব্যবহার করতে পারবেন যেটা ভাগ ভাগ করে ইন্টিগ্রেট করবে আর আমরা এরকম একটা সুন্দর রিলেসন Γn1 xne x 00nxn 1e xdx⟹Γn1nΓn পাব সুতরাং আমরা এই n1nΓn সম্পর্কটি পেয়েছি এবং এটি একটি খুব প্রয়োজনীয় সম্পর্ক যা এই গামা ফাংশনগুলি মূল্যায়নের জন্য ব্যবহার করা হবে n যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তবে তবে কী হবে সুতরাং যখন n একটি পজিটিভ ইন্টিজার হয় তখন আমরা সহজেই এক্ষেত্রে গণনা করতে পারি কারণ সংজ্ঞা অনুসারে বা এই রেফারেন্স রিলেশন অনুসারে আমরা n পাই আমরা nΓ এর মতো করে লিখতে পারি সুতরাং আমি যদি এখানে n ব্যবহার করি এবং আমরা যদি এই সম্পর্কটি ব্যবহার করি তবে এটি হবে Γ আবার n 1 এর জন্য আমরা সেই সম্পর্কটি ব্যবহার করতে পারি সুতরাং আমাদের n 1Γ রয়েছে এবং আমরা এটি পুনরাবৃত্তি করতে পারি সুতরাং n 2 গামা n বিয়োগ 2 সুতরাং n 2Γ এটা আমরা এই 2 1 এবং তারপরে Γ না পাওয়া পর্যন্ত চালিয়ে যাব সুতরাং কোন এক পর্যায়ে আমরা সেখানে Γ এর মতো পাব যা আমরা লিখতে পারি Γ ইত্যাদি যখন n পজিটিভ ইন্টিজার হয় সরলকরণ করে তখন আমরা পাব 1 আমরা সহজেই এখন গণনা করতে পারি এবং এখন আমরা এখানেই শেষ করব কারণ এটি পজিটিভ ইন্টিজার ছিল এবং আমরা কেবল 1 এ হ্রাস করছি আমরা স্বাভাবিকভাবে এই Γ দিয়ে শেষ করব এই Γ কে আমরা যদি এই ইন্টিগ্রাল থেকে দেখি তাহলে আমরা যখন সেখানে ইন্টিগ্রালে n0 প্রতিস্থাপন করব আমরা 1 পাব সুতরাং n0 এর অর্থ এই পদটি অদৃশ্য হয়ে যাবে আমাদের কেবল ইন্টিগ্রাল 0e xdxΓ1 রয়েছে এবং এই ইন্টিগ্রালটি আমরা সহজেই গণনা করতে পারি কারণ e x ইন্টিগ্রাল হল e x এবং আমাদের এখানে লিমিট 0 থেকে ∞ রয়েছে সুতরাং x যখন ∞ এর কাছে পৌঁছায় আমরা পাই 1 সুতরাং এটি 1 হবে আর এই Γ এর মান 1 হবে সুতরাং এখন এই মানটি রয়েছে আমাদের কাছে nn 1n 22Γ রয়েছে এর অর্থ nn 1 এটি একটি চমৎকার সম্পর্ক আমরা পেয়েছি যে এই জাতীয় ইন্টিগ্রাল যা ইম্প্রপার ইন্টিগ্রাল ছিল কিন্তু আমাদের এই ফ্যাক্টরিয়ালটির ক্ষেত্রে একটি সুন্দর সম্পর্ক রয়েছে যখন n ইন্টিজার হয় অন্তত এই সাধারণ ক্ষেত্রে সুতরাং nn 1 পরেরটিতে যাওয়া যাক আমাদের সামনে আবার একটা সুন্দর রিলেশন আছে শুধু ইন্টেরিয়রের জন্যই নয় তবে এই অর্ধেকের জন্য কমপক্ষে 12 যা আবার কার্যকর হতে চলেছে সুতরাং আমাদের যদি সেই রেফারেন্স রিলেশন n1nΓn থাকে সুতরাং কিছু নন ইন্টিজারের পাশাপাশি আমরা সেই রেফারেন্স রিলেশনটি ব্যবহার করেও গণনা করতে পারি এবং শেষে যদি আমরা এই 12 দিয়ে শেষ করি তবে অবশ্যই আমরা মান পেতে পারি সুতরাং এটি আবার সহায়ক হবে সুতরাং 12 যা আমরা n0e xxn 1dx এর সংজ্ঞা অনুসারে পাই সুতরাং আমরা যদি এই xy2 কে এই ইন্টিগ্রালে প্রতিস্থাপন করি তবে আমরা এই গামা ইন্টিগ্রালের অন্য রূপ পাব সুতরাং প্রতিস্থাপনের জন্য কী ঘটবে dx 2y dy হয়ে যাবে লিমিটগুলি একই থাকবে সুতরাং আমাদের Γn20y2n 1e y2dy থাকবে সুতরাং এটি এই গামা ইন্টিগ্রাল n এর আর একটি রূপ যা আমরা এখন ব্যবহার করব সুতরাং এটি 20y2n 1e y2dy এবং এখন আপনি এই n টির জন্য n12 কে প্রতিস্থাপন করবেন তাহলে আমাদের এটি আছে 20e y2dy এবং এটি একটি পরিচিত ইন্টিগ্রাল যা আমরা পরে যখন ডাবল ইন্টিগ্রাল সম্পর্কে কথা বলব তখন আমরা এটি গণনা করব তবে এটি এই ইন্টিগ্রাল 20e y2dy এর মান আমরা পরে এই ∞e y2dy এর মানটি দেখব এখন আমরা এটি ধরে নেব তবে এটি খুব প্রয়োজনীয় ইন্টিগ্রাল এবং আরও ভাল কে মনে রাখা এবং এটি থাকা অবস্থায় এখন আমরা এটি 2 বার মূল্যায়ন করতে পারি এবং এই ব্যবধানটির মান হবে 2 কারণ এটির সীমা অর্ধেক বিয়োগ থেকে ইনফিনিটি নয় তবে এটি 0 থেকে ∞ হয় সুতরাং এটি দুই গুন এবং 2 এবং এটি বাতিল হয়ে যায় এবং তারপরে আমাদের মান হয় সুতরাং 12 যেটা সরবরাহ করা হয়েছে কেবল গণনা ছাড়াই আমরা এই মানটি ব্যবহার করেছি তবে কয়েকটি বক্তৃতার পরে আমরা ডাবল ইন্টিগ্রালগুলি নিয়ে আলোচনা করার সময় এটি মূল্যায়ন করব এটি পরে করব এখন আমাদের বেশ কয়েকটি আলাদা ফর্ম রয়েছে যেমন আমরা গামা ফাংশনের জন্য দেখেছি কিছু প্রতিস্থাপনের মাধ্যমে আমরা অন্য রূপ পেয়েছি বিটা ফাংশন Bmn এর জন্য একই ঘটনা ঘটেছে সুতরাং আসুন আমরা কয়েকটি ফর্ম দেখি যা ইন্টিগ্রালগুলি মূল্যায়ন করতে বা আলাদা ফর্ম্যাটে ইন্টিগ্রালগুলি সনাক্ত করতে প্রয়োজনীয় সুতরাং আমাদের Bmn এর এই ফর্ম্যাল সংজ্ঞা রয়েছে এবং যদি আপনি উদাহরণস্বরূপ কোন বিকল্প প্রতিস্থাপন করতে চান তবে এখানে x11y সেক্ষেত্রে আপনার dx টি 11y2dy হয়ে যাবে সুতরাং এটি সম্পর্কটি হবে এবং তারপরে এই Bmn হয়ে যাবে এবার আসুন লিমিট নিয়ে কথা বলা যাক যখন x এখানে 0 এর কাছাকাছি এসেছিল y তখন এর দিকে যায় সুতরাং এটি আমরা এই ইন্টিগ্রালটি বিয়োগ চিহ্ন সহ পাবো এবং এটি যখন x 1 এর কাছাকাছি হবে আর y 0 এর কাছাকাছি পৌঁছবে তখন এটা এর দিকে যাবে সুতরাং 111y তার মানে এই 1 y 1 সুতরাং y হল 0 অর্থাৎ y 0 এ পৌঁছাবে এবং তারপরে আমাদের কাছে এই বিয়োগ চিহ্নটি থাকবে যা লিমিটটি ফিরিয়ে দেবে 0yn 11ymndy সুতরাং এখন সেই পওয়ারগুলিকে একত্রিত করে এখানে আমাদের কাছে এই 0ym 11ymndy রয়েছ সুতরাং এটি এখানে দেওয়া বিটা ফাংশনের অন্য রূপ যা ym 1 এবং 1ymn এবং আমাদের লক্ষ্য করা উচিত যে এই প্রতিস্থাপনের সাথে সাথে ইন্টিগ্রালের লিমিটগুলি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় সুতরাং মূল ইন্টিগ্রেটটি 0 থেকে 1 ছিল তবে এটিও একই ফাংশন তবে এখন এই 0 থেকে ∞ রয়েছে ছবিতে বা আমরা এটি করতে পারি কারণ এটি একটি প্রতিসম ফাংশন আমরা m কে n দ্বারা এবং n কে m দ্বারা প্রতিস্থাপন করতে পারি সেখানে মানটি কিন্তু আলাদা হবে না সেক্ষেত্রে আপনার 0ym 11ymndy থাকবে সুতরাং এই ইন্টিগ্রালটি বা এই ইন্টিগ্রালটি তারা একই আর Bmn এই একই মান থাকবে আমরা যখন এই x কে প্রতিস্থাপন করব তখন আমরা অন্য একটা ফর্ম পেতে পারি এটা xθ dx2sin cos সুতরাং এটি আবার sin2m 1 dθ হয়ে যাবে লিমিটটি যখন x 0 হবে এটাও 0 হবে যখন 1 এটি হবে 2 সুতরাং আমরা এখানে 202sin2m 1 dθ পাচ্ছি সুতরাং এটি এই Bmn এর ত্রিকোণমিতি ফাংশনের অন্যরকম একটি রূপ সুতরাং Bmn হবে 202sin2n 1 dθ এবং এখন আমরা গামা ফাংশন function n এর একটা আলাদা ফর্মও পাচ্ছি যেটা হল 0e xxn 1dx এবং এই ক্ষেত্রে যদি আপনি এই x λy প্রতিস্থাপন করেন সুতরাং xλy এই লিমিটটি একই থাকবে এবং আমাদের কিছুটা আলাদা একটা ফর্ম রয়েছে আমাদের এই ইন্টিগ্রাল 0e λyn 1yn 1λdy রয়েছে 0e λyyn 1dyΓnn এছাড়াও যদি আমরা এই e xt কে প্রতিস্থাপিত করি তবে আমাদের আবার একটা খুব কঠিন ফর্ম হবে কারণ এখান থেকে এখন আমরা 1tex পেয়েছি আমরা xln 1t e xt পাব এবং তারপরে xln 1t সুতরাং এটি e xdxdt হবে এখানে কোনও অতিরিক্ত শর্ত আসবে না এবং তারপরে আমাদের n 10ln 1t n 1dt রয়েছে সুতরাং এটি এই গামা ফাংশনটির অন্য একটা রূপ 01ln 1t n 1dtΓ সুতরাং এই গামা এবং বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক হল আমরা জানি যে m এবং n উভয়ই যখন ইন্টিজার হয় তখন আমরা এই সম্পর্কটি দেখেছি যে Bmn কে mn 1 হিসাবে লেখা যেতে পারে গামা ফাংশনের ক্ষেত্রে কারণ আমরা দেখেছি যে এই m সম্পর্কটি Bmnmnmn ছাড়া আর কিছুই নয় আকর্ষণীয় ব্যাপার হল যে আমরা এখানে যেটা দেখাচ্ছি না যে এই ফলাফলটি যার শেষে এখানে এই ফলাফলটিও ধরে থাকে যখন এই m এবং n ইন্টিজার হয় না সুতরাং তারা কেবল সেক্ষেত্রে পজিটিভ সংখ্যাও যা এই ফলাফলগুলি ধরে থাকে কারণ এটি গামা নন ইন্টিজার মানগুলির পাশাপাশি প্রাকৃতিকভাবেও এটা সংজ্ঞায়িত সুতরাং এই বিটা m n কে গামা m গামা n বাই গামা m n হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে উদাহরণ হিসাবে দেখানোর জন্য আপনার যদি এই ইন্টিগ্রালটি থাকে যা আমরা মূল্যায়ন করতে চাই 01x41 x5dx আমরা বিটা ফাংশনের সংজ্ঞাটি জানি সুতরাং কখনও কখনও সনাক্ত করাটা কঠিন তবে এই ক্ষেত্রে এটা এতটা কঠিন নয় যে আমরা কিছু প্রতিস্থাপনের মাধ্যমে আমরা সহজেই এই ফর্মটিতে রূপান্তর করতে পারি এবং তারপরে আমরা গণনা করতে পারি উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে যদি আমরা এই xt নিই তাহলে আমরা যদি এখানে xt2 নিয়ে থাকি এটি হবে 1 - t যেভাবে আমরা এই বিটা ফর্মটি দেখতে চাই সুতরাং এর অর্থ এই xt2 আমরা লিখতে পারি এটি হবে 01t81 t52tdt সুতরাং এটি 201t91 t5dt হবে সুতরাং এই বিটা হল আমরা যা বলছি ঠিক সেই ইন্টিগ্রাল সুতরাং আমরা এটি বিটা হিসাবে লিখতে পারি

5 15 115015 আপনি এই বিটা ফাংশনের সাহায্যে এই রকম কয়েকটি ইন্টিগ্রালের মূল্যায়ন করতে পারেন উপসংহারটি হল আমরা এই দুটি সংজ্ঞা দেখেছি Bmn01xm 11 xn 1dx n10e xxndx এবং এই ফাংশনগুলি কীভাবে গণনা করা যায় এবং মূলত মজার বিষয়টি হল যে আমাদের একটি গামা হাফ গণনা করা রয়েছে 12 এবং বিটা এবং গামা ফাংশনের মধ্যেও এই সম্পর্কটি খুব কার্যকর সুতরাং Bmnmnmn

এইগুলি হল এখানে ব্যবহৃত রেফারেন্সগুলি এবং আপনাকে অনেক ধন্যবাদ